সুতরাং শুভ সকাল কোয়ালিটি কন্ট্রোল এর উপর এই বক্তব্যের দ্বিতীয় অংশে সকলকে পুনরায় স্বাগত আমরা কোয়ালিটি কন্ট্রোল চার্ট গুলো আলোচনা করছিলাম সুতরাং এই বক্তব্যে আমি অ্যাট্রিবিউট চার্ট গুলো আলোচনা করবো সুতরাং অ্যাট্রিবিউটের জন্য কন্ট্রোল চার্ট প্রথম চার্ট আমি যেটা নেব সেটা হলো P চার্ট P চার্টগুলো একটা স্যাম্পেল এ কি পরিমাণ ডিফেক্টিভ অনুপাত আছে তা পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় প্রপরশন ডিফেক্টিভ এর অর্থ হলো অন্যান্য কন্ট্রোল চার্টের প্রতিদ্বন্দিতার মতনই সেন্ট্রাল লাইন এবং একইসঙ্গে আপার ও লোয়ার কন্ট্রোল লিমিটের প্রতিদ্বন্দ্বীতা কিন্তু সেন্টার লাইনটি গণনা করা হয় পপুলেশনে যা বোঝানো হয় p দিয়ে তার গড় প্রপরশন ডিফেক্টিভ সুতরাং এটা পাওয়া গেছে এলোমেলোভাবে কিছু সংখ্যক নমুনা নিয়ে পর্যবেক্ষণ করে এবং সেই মানগুলোর জন্য P এর গড় গণনার মাধ্যমে UCL pzσ LCL p zσ সিগমা কি কিন্তু এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি সুতরাং p হল স্যাম্পেলে ডিফেক্টিভ এর আনুপাতিক পরিমাণ সুতরাং এটা হল একটা স্ট্যান্ডার্ড নর্মাল ডেভিয়েট এবং p হল প্রপরশন ডিটেকটিভের গড় মানের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন p p n যেখানে n স্যাম্পেলের আকার p স্যাম্পেলে ডিফেক্টিভ এর আনুপাতিক পরিমাণ সুতরাং এটা একটা আঁকা P চার্ট এটাকে এখানের একটা রেফারেন্স থেকে নেওয়া হয়েছে সুতরাং এটা ডিফেক্টিভ এককের আনুপাতিক পরিমাণ দেখাচ্ছে সেখানে আপার কন্ট্রোল লিমিট এবং লোয়ার কন্ট্রোল লিমিট আছে সুতরাং আমি কেবল নাট এবং বোল্ট উৎপাদনকারী একটা শিল্পক্ষেত্রে কোয়ালিটি পরীক্ষা করার ক্ষেত্রে এই গাণিতিক সমস্যাটা দেখার চেষ্টা করব র্য।ন্ডম স্যাম্পেল নেওয়া হয়েছে এবং কিছু নাট এবং বোল্টের ডিফেক্টিভ টুকরো পাওয়া গেছে এবং যেমনটা নিচে তালিকাভুক্ত করা হয়েছে নিম্নলিখিত তথ্য ব্যবহার করে আঁকো এটা হল P চার্ট সুতরাং আমাদের 1 থেকে 30 পর্যন্ত পর্যায়কাল আছে সুতরাং সেখানে এই সাবগ্রুপ এর মান আছে এবং সেখান ডিফেক্টিভের সংখ্যা আছে এখন আমি কেবলমাত্র এই তথ্যগুলোকে আমার এক্সেল শীট এ এক্সপোর্ট করব আমি ওটাকে ইতিমধ্যেই এক্সপোর্ট করেছি এবং তোমাদের দেখাতে চাইছি যে কিভাবে আমরা P চার্ট গঠন করি সবার প্রথমে আমাদের আছে ডিফেক্টিভ টুকরোর সংখ্যা এবং পর্যায়কাল এটা হল প্রকৃত পর্যায়কাল এটা যখন সংখ্যা নির্বাচিত হয়েছে সুতরাং এটা হল নাম্বার ডিফেক্টিভ আমার অনুপাতটা দেখার প্রয়োজন এবং আমি আরো আসবো চার্ট np এ যখন সরাসরি লেখচিত্র অঙ্কন করব সুতরাং সংখ্যার অনুপাত তোমাদের আছে ডিফেক্টিভ টুকরোর সংখ্যা ভাগ পরিদর্শন করা সম্পূর্ণ টুকরোর সংখ্যা এটা হল095 ঠিক আছে যদি আমি ডিফেক্টিভ টুকরোর সংখ্যা পুনরায় বলি এটা হল ডিফেক্টিভ টুকরোর সংখ্যা যেটা 19 ভাগ সাবগ্রুপের আকার যেটা হলো 200 সুতরাং আমি কেবল এটাকে টানবো আমার প্রপরশন ডিফেক্টিভ পাবার জন্য এবং সেল গুলোকে ফর্মাট করবো আমি এটাকে দশমিকের পর দুই দশমিক স্থানে নিয়ে আসব ঠিক আছে সুতরাং এটা হল আমার প্রপরশন ডিফেক্টিভ সুতরাং আমি এটাকে পার্সেন্ট ডিফেক্টিভ বলবো ঠিক আছে এখন এটা হল আমার পার্সেন্ট ডিফেক্টিভ এখন আমি এই ফর্মুলা গুলো ব্যবহার করে আপার কন্ট্রোল লিমিট এবং লোয়ার কন্ট্রোল লিমিট নির্ণয় করতে পারি UCL pzσ p p n সুতরাং এখানে আমি z এর যে মান নিয়েছি তা হল 3 সুতরাং এটা হল আমার পার্সেন্ট ডিফেক্টিভ সুতরাং p কি এই মানগুলোর গড় যেটা হলো 01 এর সমান এন্টার করো আমি এটাকে এখানে বসাবো এটা হল p আমি কেবলমাত্র একটা বাক্সের অন্তর্গত করব এবং এই p একে লাল রঙ দেবো সুতরাং এটা হল p এর সমান এই মানটা ঠিক আছে তারপর আমি এখানে বসানোর চেষ্টা করছি কেবল দ্বিতীয়বারের জন্য আমি তোমার আমি এখানে প্রথমে আমার একটা লোয়ার কন্ট্রোল লিমিট বসাবো এবং তারপর আমি আমার আপার কন্ট্রোল লিমিট বসাবো LCL p zσ p p n আমি কেবলমাত্র আবার p বার বসাবো এই p গুন 1 মাইনাস আবার p এর মান D 32 ভাগ n সুতরাং এখানে n কি n হল আমার সাবগ্রুপের আকার ঠিক আছে প্রকৃতপক্ষে n হল B 2 এর মান সাবগ্রুপের আকার সুতরাং প্রথমে বন্ধনীটা বন্ধ করা যাক এটাই হলো সব সম্পূর্ণ কোর্স এখানে আমার বর্গমূলও নেবার প্রয়োজন হবে সুতরাং আমি এখানে বন্ধনীগুলো শুরু করব তারপরে বর্গমূল নেব সুতরাং আমাকে বন্ধনীগুলো বন্ধ করতে হবে এবং এটাকে বন্ধ করতে হবে এটা আমাকে নিতে হবে এটাকে সম্পূর্ণ করতে হবে আমরা খুঁজে পেয়েছি এটা হল 036 সুতরাং এড়িয়ে যাও সুতরাং আমি এটাকে আরেকবার পরীক্ষা করছি এটা হল LCL p 3p n সুতরাং এই ফর্মুলাটা শেষ হয়েছে সুতরাং p এর মান লক করার জন্য আমি ডলার চিহ্ন বসাচ্ছি ঠিক আছে এই B 2 সাবগ্রুপের আকার পরিবর্তিত হবে এটা এখন সুনির্দিষ্ট এবং এছাড়াও আমি এটাকে ফরমাট করতে চাইবো এবং দ্বিতীয় জায়গায় ফিরিয়ে আনব অথবা আমি এটিকে তিন দশমিক স্থান পর্যন্ত রাখবো তোমরা জানো আমি এই সময় প্রপরশন ডিফেক্টিভ নিয়ে কাজ করছি এবংএই অনুপাতের হয়তো অন্য আরেকটি 0 দরকার দশমিকের পরে 0 তাৎপর্যপূর্ণ সুতরাং এটা হল মান এবং আমি এটাকে টানছি সুতরাং এই মানগুলির জন্য আমি আমার লোয়ার কন্ট্রোল লিমিট পাবো আমি আমার আপার কন্ট্রোল লিমিটও পেতে পারি শুধুমাত্র তফাতটা হল এই যে আমাকে এখানে আবার ফর্মুলাটা নিয়ে আসতে হবে ঠিক আছে সুতরাং একমাত্র জিনিস যেটা আমাকে নিশ্চিত করতে হবে যে সেখানে B এই P সাবগ্রুপের মধ্যেই থাকবে এবং মাইনাসের জায়গায় আমি প্লাস বসাবো এন্টার করব সুতরাং এটা হলো মান ঠিক আছে লোয়ার কন্ট্রোল লিমিট আপার কন্ট্রোল লিমিট তারপর সেন্ট্রাল লাইন এটা আমার p এর মান ছাড়া আর কিছুই নয় এটা হল ডলার D 32 এর সমান ঠিক আছে আমি শুধু ওখান থেকে এটা নেব এই মানটি D32 ডলার লেখ সুতরাং এটা হল প্রপরশন ডিফেক্টিভ সুতরাং আমি এই লাইনটা ব্যবহার করে এটাকে আঁকতে চলেছি ঠিক আছে লাইন ইনসার্ট করো সুতরাং আমি এটা পেয়েছি এটা আমার প্রপরশন ডিফেক্টিভ চার্ট অথবা P চার্ট ঠিক আছে সুতরাং এটা হল আমি এখানে চার্টের শিরোনামটা দেব এটা হল P চার্ট ঠিক আছে লোয়ার কন্ট্রোল লিমিট আপার কন্ট্রোল লিমিট এবং সেন্টার লাইন ঠিক আছে এখন আমি পেয়েছি আপার কন্ট্রোল লিমিট লোয়ার কন্ট্রোল লিমিট এবং সেন্ট্রাল লাইন আমার এখানে কোন পদ্ধতি ঢোকানোর দরকার নেই এখানে পদ্ধতিটি হলো পার্সেন্ট ডিফেক্টিভ সুতরাং আমি কেবলমাত্র আবার এটাকে আঁকবো সুতরাং আমি আমার পার্সেন্ট ডিফেক্টিভ এবং আমার কন্ট্রোল লিমিটগুলো এবং সেন্ট্রাল লাইন নেবো তারপর লাইন ডায়াগ্রাম ইনসার্ট করেছি এটা আমার P চার্ট ঠিক আছে সুতরাং সমগ্র পদ্ধতিটা কন্ট্রোলে আছে ঠিক আছে প্রপরশন ডিফেক্টিভের নিয়ন্ত্রণে সেখানে কোয়ালিটিগুলো আছে কিন্তু সেগুলো এই 3σ সীমার মধ্যে আছে যদি আমি আমার সিগমা লিমিট কমাই এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এই মানটা এটা হল সর্বোচ্চ মান এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং আমি ডেটা লেবেল করতে চাই ঠিক আছে 016 হল সর্বোচ্চ মান এবং 005 হল সর্বনিম্ন মান ঠিক আছে সুতরাং এটা ছিল P চার্ট সুতরাং তারপর p চার্টের মতনই আমাদের np চার্ট আছে তার আগে আমি C চার্টগুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব C চার্টগুলো কি C চার্টগুলো ব্যবহার করা হয় প্রতি ইউনিটে ত্রুটি পর্যবেক্ষণের জন্য যখন আমাদের অনেকগুলি ত্রুটি থাকে অথবা প্রতি এককে ত্রুটি থাকে আমরা C চার্ট ব্যবহার করতে পারি উদাহরণ হিসাবে তোমাদের অসংখ্য ত্রুটি আছে যেরকম আমি বলেছি যখন আমরা কোনো গাড়ি উৎপাদন করি কোনো একটা অংশে ডিফেক্টিভ এর সংখ্যা অথবা বোতলগুলির ডিফেক্টিভ টুকরোর সংখ্যা যা বস্তাবন্দী করা হয়েছে অথবা কোনো রেস্তোরাঁতে ফিরে আসা খাবারের সংখ্যা অথবা এক মাসে ট্রাক এর সংখ্যা যেগুলি ওজনের সীমা অতিক্রম করেছে অথবা এই রকম কিছু যখন ত্রুটির সংখ্যা আছে C চার্টগুলো ব্যবহার করা হয় সুতরাং C চার্টে C দ্বারা গড় ডিফেক্টের সংখ্যাকে প্রকাশ করা হয় ঠিক আছে CL C স্যাম্পেলের গড় সংখ্যা UCL CzC LCL C zC ধরি z 3 সুতরাং অন্যতম একটা C চার্ট এখানে আঁকা হয়েছে সুতরাং এটা দেখাচ্ছে যে মানগুলোর একটা কন্ট্রোলে নেই এটি শুধুমাত্র ত্রুটির সংখ্যা C হলো সেই মান যেটা সেন্ট্রাল লাইন হিসেবে কাজ করে সেন্ট্রাল লাইন এই মানের সমান এবং সেখান আপার কন্ট্রোল লিমিট লোয়ার কন্ট্রোল লিমিট আছে সুতরাং আমার C চার্ট সম্পর্কে বিস্তারিত বলতে আমি একটা গাণিতিক সমস্যা নেবো এবং প্রশ্নে আমাদের একটা অটোমোবাইল ইন্ডাস্ট্রি আছে পরিদর্শক বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের মানের পরীক্ষা করেছিলেন এবং অনেক রকমের ডিফেক্ট এর সংখ্যা পেয়েছেন যেগুলো এখানেসরণি যুক্ত করা আছে এবং এই তথ্যগুলো ব্যবহার করে আমরা একটা C চার্ট তৈরি করার চেষ্টা করব এবং দেখব যে পদ্ধতিগুলো কন্ট্রোলে আছে না কি কন্ট্রোলে নেই সুতরাং এগুলো হলো ডিফেক্টের সংখ্যা প্রতিটি অটোমোবাইলে 27 টি ডিফেক্ট অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে এটা হতে পারে মোটরবাইক এটা হতে পারে একটা গাড়ি অথবা ট্রাক বাস যাই হোক না কেন সুতরাং অন্তিম পরিদর্শনে খুঁজে পাওয়া ডিফেক্টের সংখ্যা হল 27 ঠিক আছে এটি হলো 17 এখানে 21 প্রভৃতি সুতরাং এই C চার্ট আঁকার জন্য আমি এই তথ্যগুলোকে নিয়ে এক্সেল শীটের মধ্যে প্রবেশ করাবো সুতরাং এটা হল ডিফেক্টের সংখ্যা প্রথম যে জিনিসটা আমাকে নির্ণয় করতে হবে সেটা হল C C হল গড় ডিফেক্টের সংখ্যা ঠিক আছে সুতরাং C আমি এখানে বসাতে পারি C হলো এই নাম্বার গুলির গড় ঠিক আছে এটি হলো 18 সুতরাং আমাকে এটি 2 দশমিক স্থান পর্যন্ত পরিবর্তন করতে দাও 1773 গড় করার জায়গায় এটা করার অন্য একটি পদ্ধতি হলো আমি যেটা নেব সেটা হল এই সংখ্যাগুলোর যোগফল ভাগ এই সংখ্যাগুলির গণনা ওই একই জিনিস গুলির মধ্যে একটি কিন্তু কেন আমি এটা করছি কারণ হলো U চার্ট এ আমি তোমাকে বলব কখনো কখনো সংখ্যাটা হবে অন্য আমরা কেবলমাত্র নেব একটি অটোমোবাইল এটা ভাগ অথবা কেবলমাত্র এই সংখ্যাগুলির গণনা কারা করার জন্য অন্য ফর্মুলা শিখতে হবে এই গণনাটি হবে আবার শুধুমাত্র 30 সুতরাং এটি হলো C ঠিক আছে তারপর আমি আমার সেন্ট্রাল লাইন বসাতে পারি যেটা C এর সমান তারপর লোয়ার কন্ট্রোল লিমিট তারপর আমি আমার আপার কন্ট্রোল লিমিট বসাবো ঠিক আছে সেন্ট্রাল লাইন C এর সমান এন্টার করো এটাকে আমি লক করব এবং ডলার চিহ্ন বসাব ঠিক আছে LCL C 3C এন্টার করো হ্যাঁ সুতরাং এটা হল 51 সুতরাং আমি এখানে শুধুমাত্র ডলার চিহ্ন বসাচ্ছি এন্টার করো এবং দশমিকের পর দুই দশমিক স্থান পর্যন্ত ঠিক আছে সুতরাং এটা হল আমার লোয়ার কন্ট্রোল লিমিট ঠিক আছে একইভাবে এইরকমই আপার কন্ট্রোল লিমিট হবে UCL C3C এন্টার করো সুতরাং এটা হল আপার কন্ট্রোল লিমিট সুতরাং আমি শুধুমাত্র এটা আঁকতে পারব একটা লাইন ডায়াগ্রাম ইনসার্ট করো সুতরাংএই নীল লাইনটা ডিফেক্টের সংখ্যা এগুলো কন্ট্রোল লিমিট লোয়ার কন্ট্রোল লিমিট এবং আপার কন্ট্রোল লিমিট ঠিক আছে সুতরাং যদি তোমরা এই রঙটা পাল্টাতে চাও আমরা এটার রং ধূসর রঙে পরিবর্তন করতে পারি ঠিক আছে এবং এটা লাল রং করা যেতে পারে সুতরাং সেখানে লোয়ার কন্ট্রোল লিমিট আপার কন্ট্রোল লিমিট আছে আমি এখানে কেবলমাত্র ডেটা লেবেল বসাবো সুতরাং এটা এখানে C চার্ট দেখাচ্ছে ঠিক আছে সুতরাং C চার্ট ব্যবহার করা হয় যখন ডিফেক্টের সংখ্যা নির্দিষ্ট থাকে C চার্টের মতনই আমাদের U চার্ট আছে একটা C চার্ট দিয়ে স্যাম্পল এর আকার হলো এক একক এটার মানে আমাদের ডিফেক্টের সংখ্যা আছে একটি ইউনিট এ একটি অটোমোবাইল কিন্তু যখন এককের সংখ্যা আলাদা হয় U চার্ট হল C চার্টের মতনই তফাৎ হলো এই যে সেখানে স্যাম্পেলের আকার এক এককের বেশি হয় সুতরাং একটা C চার্টে স্যাম্পেলের আকার হল এক একক কিন্তু যখন এককের সংখ্যা একের বেশি হয় অথবা স্যাম্পেলের আকার একের বেশি হয় U চার্ট ব্যবহার করা হয় কিন্তু এটা C চার্টের মতনই শুধুমাত্র বিষয় হলো এই যে সেখানে এককের সংখ্যা আছে সুতরাং আমরা তার প্রপরশন নেব সুতরাং এখানে যেমন তোমরা বলতে পারো যে C চার্ট একটা এককে ডিফেক্টের সংখ্যা নিরীক্ষণ করে কিন্তু U চার্ট একক প্রতি ডিফেক্টের সংখ্যা নিরীক্ষণ বা অনুসরণ করে ঠিক আছে সুতরাং আমরা ডিফেক্টের সংখ্যাকে n দ্বারা ভাগ করেছি CL u UCL u3un LCL u 3un n সাবগ্রুপের আকার অথবা স্যাম্পেলের আকার সুতরাং এটা হল U চার্টগুলির একটা যেটা এখানে আঁকা আছে সুতরাং আমি এটা আঁকার চেষ্টা করব যেহেতু আমার এখানে একটা গাণিতিক সমস্যা আছে সুতরাং C চার্টের মতনই U চার্ট প্রতি এককে ডিফেক্টের মোট সংখ্যা নির্ণয় করতে ব্যবহার করা হয় সুতরাং এই অংকটা ব্যবহার করে এখানে সমস্যাটা কি একটা নির্দিষ্ট প্রকারের গাড়ির মডেল এর জন্য একটা কার ইন্ডাস্ট্রি এর নিজের ইন্ডাস্ট্রিতেই অ্যাক্সল তৈরি করে ঠিক আছে এর কোয়ালিটি পরিদর্শক র্য।ন্ডম আকারের স্যাম্পেল থেকে বিভিন্ন সময়ে উৎপন্ন গাড়ির অ্যাক্সল পরিদর্শন করে এবং নিচে দেওয়া একটা তালিকায় ডিফেক্টিভ টুকরোর সংখ্যা লিপিবদ্ধ করো সুতরাং এটা এখানে তালিকাভুক্ত হয়েছে এটা হল একটা প্রদত্ত তথ্য একটা U চার্ট বানাও সুতরাং তারা বলছে যে উৎপাদিত অ্যাক্সল সংখ্যা কেবল অ্যাক্সলের র্য।ন্ডম আকার নেব পূর্ববর্তী C চার্টে আমাদের একটা সম্পূর্ণ অটোমোবাইল ছিল এবং আমরা দেখার চেষ্টা করছিলাম সবশেষে সেগুলো প্রেরণের সময় কি সংখ্যক ডিফেক্ট হচ্ছে এবং সেগুলো লিখে রাখছিলাম সুতরাং এখানে এসে কি করলো সে প্রথমে 37 খানা অ্যাক্সল নিল তারপর সে 42 খানা অ্যাক্সল নিল এবং 37 এর মধ্যে সে দেখল যে সেখানে 19 খানা ডিফেক্ট আছে এবং 42 এর মধ্যে তারা দেখল যে সেখানে 27 খানা ডিফেক্ট আছে সুতরাং আমরা প্রতি এককে ডিফেক্টগুলো গননা করবো সুতরাং 051 হল 19 বাই 37 27 বাই 42 হবে 0164 সুতরাং আমি U চার্টও আঁকার চেষ্টা করব সুতরাং আমরা ডিফেক্টের সংখ্যা গণনা করেছি তোমরা ফর্মুলাটা দেখতে পারো এটা হল B2 বাই C 2 C 2 মানে প্রতি একক 19 বাই 37 খানা ডিফেক্ট সুতরাং লোয়ার এবং আপার কন্ট্রোল লিমিট গণনা করতে আমার u গণনা করার প্রয়োজন হবে সুতরাং u হল মোট ডিফেক্টের সংখ্যা বাই মোট যে সংখ্যা পরিদর্শিত হয়েছে সুতরাং এটা মোট ডিফেক্টের সংখ্যার সমষ্টির সাথে সমান এবং এইরকমই আমাদের আছে মোট প্রজাতির সংখ্যা যা পরিদর্শিত হয়েছে এবং আমাদের আছে u এটা হল মোট ডিফেক্টের সংখ্যা ভাগ মোট যে সংখ্যক টুকরো পরিদর্শিত হয়েছে তা এন্টার করো এটা হল 06 দশমিকের পর কেবল দুই দশমিক স্থান পর্যন্ত নিয়ে এলে এই মানটা দ্বিগুণ হয় ঠিক আছে সুতরাং আমাদের u এর মান আছে সুতরাং আমাদের আছে সেন্ট্রাল লাইন লোয়ার কন্ট্রোল লিমিট এবং আপার কন্ট্রোল লিমিট সেন্টার লাইন হল u এর সমান এন্টার করো মানটা লক করো ঠিক আছে CL u LCL u 3un এখানে এই n হল পরিদর্শিত প্রজাতির সংখ্যা যেটা হলো এখানে 37 যেটা হলো B 2 সুতরাং ব্র্যাকেট বন্ধ করো এন্টার করো সুতরাং 0219 আমি এটাকে দশমিকের পর আবার দুই দশমিক স্থানে নিয়ে আসছি ঠিক আছে সেখানে লোয়ার কন্ট্রোল লিমিট আছে সুতরাং আমি u লক করব এন্টার করব এবং অনুসরণ করবো সুতরাং আপার কন্ট্রোল লিমিট একইরকম হবে UCL u3un এখানেই এর ইতি সুতরাং আমি কেবলমাত্র এই প্রতি এককে ডিফেক্ট এবং এটা আঁকবো এবং আমি সরাসরি আমার U চার্ট পাব সুতরাং এটা হল লোয়ার কন্ট্রোল লিমিট আপার কন্ট্রোলে লিমিট সেন্ট্রাল লাইন এবং আমার এই U চার্টটা আছে সুতরাং আমরা দেখতে পারি যে এখানে একটা পর্যবেক্ষণ কন্ট্রোলের বাইরে আছে প্রথমে আমি এখানে ডাটা লেবেলগুলি যোগ করব এই মানটা হলো 106 এবং আমি যদি এই মানে যাই সিরিজটা হবে প্রতি এককে ডিফেক্ট এবং পাঠের সংখ্যা এটাও বলবে ঠিক আছে এই 028 ডাটা লেবেল ঠিক আছে সুতরাং এখানে 28 তম বিন্দু সুতরাং আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যে কি হবে যদি আমি এই বিন্দুটাতে থেমে যাই আমি কেবলমাত্র এই সেলটাকে সম্পূর্ণরূপে মুছে ফেলার চেষ্টা করছি এবং যদি আমি এই বিন্দুতে থাকি আমরা প্রকৃতপক্ষে 29 টি বিন্দুতে থেমে যাবো কিন্তু পদ্ধতিটা কন্ট্রোলে চলে আসবে সুতরাং আমি এটাকে কেবলমাত্র পূর্বাবস্থায় নিয়ে আসব সম্পূর্ণ তথ্যটাকে এখানে অক্ষত রাখতে সুতরাং U চার্ট হিসাবে এটা হল আমার চার্টের শিরোনাম ঠিক আছে সুতরাং তারপর আসবে np চার্ট U চার্টের পরে আমরা np চার্ট নিয়ে আলোচনা করবো np চার্ট P চার্টের অনুরুপ np চার্টগুলোকে ব্যবহার করা হয় একটা পদ্ধতি থেকে নেওয়া স্যাম্পেলের উপর ভিত্তি করে পদ্ধতির নন কনফর্মিং এককের সংখ্যা একটা নির্দিষ্ট সময় যা হতে পারে হয়তো একটা নির্দিষ্ট ঘন্টায় দিনের বিশেষ অংশে কয়েকদিনে কয়েক সপ্তাহে কয়েক মাসে প্রভৃতিতে নিরীক্ষণ করতে সুতরাং সাধারণত প্রাথমিকভাবে একাধিক স্যাম্পেল সিরিজ ব্যবহার করা হয় প্রতি স্যাম্পেলে গড় নন কনফর্মিং এককের সংখ্যা অনুমান করতে তারপর এই আনুমানিক গড় ব্যবহার করা হয় নন কনফর্মিং এককের কন্ট্রোল লিমিট তৈরি করতে সুতরাং এই প্রারম্ভিক দশায় পদ্ধতিটা কন্ট্রোলে থাকা দরকার যদি বিন্দুগুলো প্রারম্ভিক দশায় অর্থাৎ শুধুমাত্র প্রাথমিক অনুমানকালে কন্ট্রোলের বাইরে থাকে নির্ধারিত কারণ খুঁজে বের করতে হবে এবং যে অনুমান প্রক্রিয়া আমরা চালাচ্ছি সেখান থেকে স্যাম্পেলটাকে অপসারিত করতে হবে সুতরাং P চার্ট হল একটা যা ডিফেক্টিভের ভগ্নাংশ দেখায় অন্যদিকে np চার্ট ডিফেক্টিভের সংখ্যা দেখায় তোমরা যে রকম দেখতে পাচ্ছ সেখানে একটা np চার্ট আছে p ছিল ভগ্নাংশ এবং n হল সংখ্যা যদি আমি সংখ্যাটা কেভগ্নাংশের সঙ্গে গুন করি এটা ডিফেক্টিভের সংখ্যা দেখাবে ঠিক আছে সুতরাং np চার্টের ক্ষেত্রে চার্টের প্রত্যেকটা বিন্দু একটা মান দ্বারা নির্দেশিত হয় যাকে Diদ্বারা প্রকাশ করা হচ্ছে যেটা হতে পারে i তম স্যাম্পেলের নন কনফর্মিং এককের সংখ্যা ঠিক আছে যদি np চার্ট সেন্ট্রাল লাইন উৎপাদন করে তবে প্রপরশন সরাসরি ইনপুট থেকে আসতে পারে অথবা একাধিক স্যাম্পেলের থেকে অনুমান করা যেতে পারে যদি একাধিক স্যাম্পেলের থেকে ফর্মুলা দ্বারা এটা অনুমান করা হয় তবে সেন্ট্রাল লাইন হবে np p i1nDikn এবং লোয়ার ও আপার কন্ট্রোলে লিমিট লোয়ার কন্ট্রোলে লিমিটকে দেয়া যেতে পারে এর দ্বারা CL np LCL np znpN UCL npznpN যেখানে z 3 সুতরাং যখন পদ্ধতিটা কন্ট্রোলে ছিল না তখন আমাকে দেয়া ছিল একটা ফলস এলার্ম সুতরাং এটা হল np চার্টের একটা উদাহরণ সুতরাং আমরা তোমাদেরকে এগুলো স্লাইড এ সরবরাহ করব সুতরাং এখানে একটা সমস্যা আছে সুতরাং এই গাণিতিক সমস্যা আমাদের একটা বাল্ব ইন্ডাস্ট্রি আছে যারা ট্রাকের হেডলাইট এর জন্য বাতি উৎপাদন করে ডিফেক্টিভ বাল্বের উৎপাদন কমানোর জন্য কোয়ালিটি পরিদর্শক কর্মীদের দক্ষতা খতিয়ে দেখার জন্য একটা পরীক্ষা চালাল যাতে সে র্য।ন্ডম স্যাম্পেল থেকে উৎপাদিত ডিফেক্টিভ হেডল্যাম্প এর সংখ্যা লিখে রাখছে এবং তথ্যগুলোকে তালিকাভুক্ত করছে এখন তথ্যগুলো ব্যবহার করে তারা এটাকে কন্ট্রোল চার্ট তৈরি করেছে কন্ট্রোল চার্ট যেটা সেখানে হবে সেটা হলো np চার্ট সুতরাং সে যখন স্যাম্পল নিয়েছিল তখন ডিফেক্টিভের সংখ্যা দেওয়া ছিল এবং পর্যায়কাল দেওয়া ছিল সুতরাং আমি কেবলমাত্র এগুলোকে আমার এক্সেল শীটে ফেলবো এবং যখন পাঠ নেওয়া হয়েছে তখন আমাদের ডিফেক্টিভের সংখ্যা এবং পর্যায়কাল ছিল ঠিক আছে np চার্টের জন্য আমাদের কি করা প্রয়োজন আমাদের np এর মান নির্ণয় করা প্রয়োজন যেটা এখানে আছে ঠিক আছে সুতরাং এটা হল গড় ডিফেক্টের সংখ্যার সাথে সমান যা এই মানগুলোর গড় মানের সাথে সমান এন্টার করো সুতরাং আমি কেবল দশমিকের পর দুই দশমিক স্থান পর্যন্ত দেব সুতরাং এটা হল np বার সুতরাং আমাদের এই সেন্টার লাইনটা আছে np হিসাবে এবং লোয়ার কন্ট্রোল লিমিট এবং আপার কন্ট্রোল লিমিট সেন্ট্রাল লাইনটা হল এই মান np এন্টার করো আমি ডলার দিয়ে কেবলমাত্র এই মানটাকে লক করব এবং টানবো এটা সেন্ট্রাল লাইন LCL np 3npN আমি এখানে কেবলমাত্র N সমান 100 বসাবো এখানে N এর মান 100 LCL 467 34671 467100 সুতরাং আমি সমীকরণেও বসিয়েছি এবং প্রশ্নেও আছে যে N এর মান হলো 100 ঠিক আছে সে এটাকে এখান থেকে নিয়েছে কারণ np চার্টগুলোর ক্ষেত্রে N ধ্রুবক সুতরাং মানটা এখানে মাইনাস সুতরাং আমরা মানটা 0 বসাতে পারি আমি দেখছি ঠিক আছে এই np এবং P এখানে একই থাকবে সুতরাং এই মানটা মাইনাস সুতরাং LCL কে আমরা প্রকৃতপক্ষে 0 হিসাবে বসাই এখন আমি এটাকে লুপ এও রাখতে পারি যদি এই মানটা 0 অপেক্ষা ছোট হয় তবে এটাকে 0 নাও সুতরাং LCL কে 0 নেওয়া হয়েছে ঠিক আছে এবং আপার কন্ট্রোল লিমিট আমরা কেবল এখানে এই প্লাস বসাতে পারি এই মানটা হলো 0 এবং এই মানটা আমি এটাকে দশমিকের পর দুই দশমিক স্থান পর্যন্ত রাখতে ঠিক আছে এই মানটা হলো 1100 এবং এটা হলো এখানে ঠিক আছে এখন আমি এটাকে হাইড করবো UCL 46734671 4671001100 এবং এখন আমি এই মানগুলো আঁকার চেষ্টা করব আমি এই সিরিজের নামটা নাম্বার ডিফেক্টিভ সেন্ট্রাল লিমিট বসাই নি ঠিক আছে এই নাম্বার ডিফেক্টিভ এটা হল np চার্ট আমি চার্টের শিরোনামটা np চার্ট হিসাবে বসাতে পারি ঠিক আছে সেভ করো ঠিক আছে এই জিনিসটা কেউ আমি সেভ করবো সুতরাং এটা আমাদের np চার্ট সুতরাং সমগ্র পদ্ধতিটা কন্ট্রোল লিমিটের মধ্যে নিয়ন্ত্রিত আছে এটা ছিল কন্ট্রোল চার্টগুলো সম্পর্কে বক্তব্য সুতরাং পরবর্তী আলোচনায় আমাদের দেখা হবে তোমাদের ধন্যবাদ